পেটেন্ট রাইটসের ক্ষেত্রে আপনাকে নিবন্ধকরণের প্রক্রিয়াটি করতে হবে এখন কোনও ব্যক্তি পেটেন্ট অফিসের আগে পেটেন্ট আবেদন জমা দেওয়ার সাথে সাথে নিবন্ধকরণের প্রক্রিয়া শুরু হয় এবং পেটেন্ট অফিস নির্দিষ্ট পরীক্ষার জন্য আবেদনটি যাচাই করে এবং পরবর্তী সময়ে পেটেন্ট অফিস একটি অনুমোদিত পেটেন্টে এই আবেদন দেয় এই প্রক্রিয়াটি আনুষ্ঠানিক থেকে চলে যায় অ্যাপ্লিকেশন এবং এটি অনুদান হিসাবে রূপায়ণ আমরা হল পেটেন্ট প্রসিকিউশন পেটেন্ট অনুমোদিত হয়ে গেলে পেটেন্ট প্রয়োগকারী যা পেটেন্ট ধারক কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি নিশ্চিত করে যাতে পেটেন্ট লঙ্ঘিত হয় না পেটেন্টের অধিকার অন্যরা লঙ্ঘিত হয় না যা আমরা লঙ্ঘন হিসাবে উল্লেখ করি আদালতের সামনে প্রয়োগকারী অংশটি ঘটে সুতরাং পেটেন্ট অফিস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসের কাজ হল পেটেন্ট প্রয়োগের তদন্ত এবং পেটেন্ট প্রদান করা অন্যদিকে আদালত বা বিচারিক ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব অর্পণ করা হয় সুতরাং যদি কোনও পেটেন্টের লঙ্ঘন হয় পেটেন্ট ধারককে আদালতের সামনে একটি লঙ্ঘনের মামলা করতে হবে পেটেন্টস এর মৌলিক বিষয়সমূহ পেটেন্টগুলি এক্সক্লুসিভ মনোপলি রাইট প্রদান করে এই রাইট সরকার কর্তৃক ভূষিত হয়েছে এবং এটি আবেদনের তারিখ থেকে 20 বছরের জন্য রয়েছে এক্সক্লুসিভ রাইট বিক্রয় ব্যবহার বিক্রয় বিক্রয়ের জন্য প্রস্তাব বা আমদানি করার অধিকারের সাথে সম্পর্কিত এক্সক্লুসিভ রাইট আসলে অন্যকে বাদ দেওয়ার অধিকার সুতরাং পেটেন্ট দ্বারা আচ্ছাদিত উদ্ভাবনটি তৈরি করা বিক্রয় করা ব্যবহার করা বিক্রয়ের জন্য প্রস্তাব দেওয়া বা আমদানি করা থেকে অন্যকে বাদ দেওয়ার অধিকার রয়েছে পেটেন্টগুলি আঞ্চলিক এই অর্থে যে ভারতীয় পেটেন্ট অফিস যদি পেটেন্ট দেয় তবে এটি শ্রীলঙ্কা বা বাংলাদেশ বা পাকিস্তান বা প্রতিবেশী দেশগুলির কোনওটিতেই প্রয়োগযোগ্য নয় সুতরাং পেটেন্টগুলি স্থানীয় পেটেন্ট অফিসগুলি মঞ্জুর করে এবং যেহেতু সেগুলি স্থানীয় পেটেন্ট অফিসগুলি মঞ্জুর করে তাই এর কাজকর্মের অঞ্চলটি অফিসগুলির এখতিয়ারের মধ্যেও সীমাবদ্ধ সুতরাং কোনও ভারতীয় পেটেন্ট কেবলমাত্র ভারতের সীমানার মধ্যে প্রয়োগ করা যেতে পারে তারা 20 বছরের জন্য দেওয়া হয় পেটেন্ট বিভিন্ন উদ্দেশ্যে পরিবেশন করে এখন পেটেন্টের অর্থ বা পেটেন্টের অনুদান হল ক্ষেত্র এবং প্রযুক্তি সনাক্তকরণ এবং আরও কাজ করা হতে পারে সুতরাং পেটেন্ট ফাইল করা পেটেন্টি বা পেটেন্ট মালিককে অন্যের বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করার অধিকার দেয় সুতরাং প্রযুক্তিগত অঞ্চল থেকে যে কোনও পণ্য বেরিয়ে আসতে পারে সেগুলি এখন পেটেন্টধারীর অধিকার হিসাবে খোদাই করা যেতে পারে পেটেন্টগুলিকে এমন যন্ত্র হিসাবেও দেখা যায় যা উদ্ভাবকের জন্য লিমিটেড মনোপলি প্রস্তাব দিয়ে নতুনত্বকে উত্সাহিত করতে পারে পেটেন্ট সিস্টেম প্রকৃতপক্ষে উদ্ভাবনগুলি বিকাশে সময় প্রচেষ্টা এবং অর্থ ব্যয় করার মতো ঝুঁকিপূর্ণ কাজগুলি করার জন্য লোকেদের উত্সাহ দেয় পেটেন্টবিহীন বিশ্বে নতুন উদ্ভাবন শুরু করার জন্য লোকদের পক্ষে সময় এবং সংস্থান ব্যয় করা খুব কঠিন হবে এমন একটি পৃথিবীতে যেখানে কোনও পেটেন্টস নেই যদি কোনও ব্যক্তি আবিষ্কার নিয়ে আসে তবে প্রতিযোগী এটি চুরি করতে বা এটি অনুলিপি করে বাজারে প্রবেশ করতে পারে এমন সমস্ত সম্ভাবনা রয়েছে সুতরাং পেটেন্টগুলি এমন লোকদের জন্য একটি সুরক্ষা দেয় যা নতুন জিনিস তৈরিতে সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করে যেমনটি আমরা উল্লেখ করেছি আমরা প্যারিস কনভেনশ এর মতো কয়েকটি আন্তর্জাতিক কনভেনশ এর মাধ্যমে এই সরকারটি উদ্ভূত করেছি ট্রিপস চুক্তি যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পর্কিত বাণিজ্য সম্পর্কিত দিক যা বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর একটি অংশ এবং এছাড়াও আমাদের দেশগুলির মধ্যে কিছু ব্যবস্থা রয়েছে পেটেন্ট সহযোগিতা চুক্তি পিসিটি র মতো আন্তর্জাতিকভাবে পেটেন্ট ফাইলিংয়ের সুবিধার্থে যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি যে ভারতে পেটেন্ট অ্যাক্ট একটি ব্রিটিশ আমদানি হিসাবে এসেছে ব্রিটিশরা যখন তারা দেশে শাসন করছিল তারা 1911 সালের পেটেন্ট অ্যাক্ট নিয়ে এসেছিল যা মূলত ব্রিটিশদেরই আইন ছিল কিন্তু স্বাধীনতার পরপরই অনুভূত হয়েছিল যে পেটেন্টগুলি একটি জাতির উন্নয়নের সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হওয়ায় এটি অনুভূত হয়েছিল যে ভারতের নিজস্ব পেটেন্ট আইন প্রয়োজন সুতরাং স্বাধীনতার পরে বিশেষজ্ঞগণের নেতৃত্বে দুটি কমিটি ছিল টেক চাঁদ কমিটি এবং আয়ঙ্গার কমিটি যা গবেষণা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যে 1911 সালের আইনটি বিদ্যমান পেটেন্ট সরকার জাতীয় স্বার্থের জন্য উপযুক্ত এবং বিশেষত যে পর্যায়ে ভারত ছিল একটি সদ্য স্বাধীন দেশ এবং এটি তৈরির চেষ্টা বিশ্ব অর্থনীতিতে এবং এটি উভয় কমিটি দ্বারা পাওয়া গেছে যে পেটেন্ট আইনটি বিদ্যমান এবং স্থানীয় এবং জাতীয় উন্নয়নের পক্ষে নয় সুতরাং পেটেন্ট আইন সংশোধন করার জন্য টেক চাঁদ কমিটির একটি প্রস্তাব ছিল এবং এর পরে আয়য়নগর কমিটি এবং 1970 আইনটি বর্তমান আইন যা আমরা একটি অনুশীলন হিসাবে এসেছি যা কমিটিগুলির পরামর্শ অনুসারে সমস্ত ব্যবস্থা গ্রহণের দ্বারা প্রস্তাবিত হয়েছিল সুতরাং প্রথমবারের জন্য 1970 এর আইনটি এটি ওষুধের জন্য পণ্য সুরক্ষা অপসারণ করেছে এর আগে 1911 সালের আইনে আমরা পণ্য ওষুধ ওষুধ ও ওষুধের জন্য পণ্য পেটেন্টকে পণ্য পেটেন্টগুলির জন্য পণ্য সুরক্ষার প্রস্তাব দিয়েছিলাম এখন এটি 1970 এর আইন দ্বারা সরানো হয়েছিল 1970 সালের আইনটি পেটেন্টের মেয়াদে কিছু কিশোর পরিবর্তন করেছে পেটেন্টের মেয়াদ ছিল 14 বছর এবং কোনও খাবারের ওষুধ বা ড্রাগের পেটেন্টের মেয়াদটি একটি ছোট সময় ছিল এটি পাঁচ থেকে সাত বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে এবং তারা বাধ্যতামূলক লাইসেন্স দেওয়ার বিধানেরও আয়োজক ছিল যা 1970 আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল 1970 সালে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পরে 1970 সালের আইনটি হয়েছিল 1999 সালে ২০০২ এবং ২০০৫ সালে আইনটি তিনবার সংশোধন করা হয়েছিল এই সমস্ত সংশোধনীই এই আইনটি ডব্লিউটিওর টিআরআইপিএস চুক্তি মেনে নিয়েছিল টিআরআইপিএস চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি এটি বিভিন্ন বিষয়ে একটি সাধারণ মান নিয়ে আসে উদাহরণস্বরূপ যে টিআরআইপিএস চুক্তিটি নিয়ে এসেছিল এবং টিআরআইপিএস চুক্তিটি ছিল আসলে সদস্য দেশগুলির মধ্যে প্রায় 8 বছরের আলোচনার একটি পণ্য এটি একটি সাধারণ মান এনেছে যে পেটেন্টের মেয়াদ আবেদনের তারিখ থেকে 20 বছর হতে হবে এর আগে ভারতে সাধারণভাবে উদ্ভাবনের জন্য 14 বছরের সময় ছিল এবং খাদ্য ওষুধ ও ওষুধের পেটেন্ট আবিষ্কারের জন্য একটি সংক্ষিপ্ত সময় ছিল এখন এটি পরিবর্তন করতে হয়েছিল সুতরাং এগুলি বাদ দিয়ে ভারতীয় পেটেন্ট শাসনব্যবস্থা ওষুধ ও ওষুধের জন্য পণ্য পেটেন্ট মঞ্জুর করেনি তাও শেষ করা উচিত সুতরাং ভারতীয় পেটেন্ট ব্যবস্থা 1999 সালে পেটেন্টস অ্যাক্টে একাধিক সংশোধন করেছিল 2002 সালে এবং পরে 2005 সালে এই তিনটি সংশোধনীর মাধ্যমে ভারতীয় আইন টিআরআইপিএসের বাধ্যবাধকতার সাথে পুরোপুরি মেনে চলেছিল আইনটি সংশোধন করার পরপরই বিধিগুলিও সংশোধন করা হয় এখন বিধিগুলি এই আইনের সহায়ক তারা এটি সম্পাদন করে যা আমরা প্রতিনিধি আইন বলি কেন্দ্রীয় সরকার বিধি তৈরি করার ক্ষমতা রাখে অন্যদিকে আইনগুলি সংসদে পাস হওয়া এবং সংসদের উভয়ই আইন হতে হবে সুতরাং 2003 সালে আমাদের যথেষ্ট টার্নওভার হয়েছিল যেখানে নতুন নিয়ম ফ্রেম হয়েছিল এই বিধিগুলি 2005 2006 2013 2014 এবং ইদানীং 2016 সালে সংশোধন করা হয়েছিল 2005 সুতরাং 2005 সালে পেটেন্ট আইন সংশোধন করে আমরা এখন প্রযুক্তি নির্বিশেষে পণ্য এবং প্রক্রিয়া পেটেন্টগুলি সরবরাহ করি আগে এখানে একটি পার্থক্য ছিল যে ওষুধ ও ওষুধের জন্য পণ্য পেটেন্টগুলি সরবরাহ করার দরকার নেই এখন তা শেষ হয়ে গেছে সুতরাং ভারতীয় পেটেন্টস আইনের অধীনে যে দুই ধরণের পেটেন্ট মঞ্জুর করা যায় তা কোনও পণ্য বা প্রক্রিয়াজাতকরণের জন্য সুতরাং পেটেন্ট স্পেসিফিকেশন বিবরণ এবং ক্লেম অন্তর্ভুক্ত সুতরাং ক্লেম গুলির সাথে বর্ণনামূলক অংশটি হল আমরা পেটেন্টের স্পেসিফিকেশন হিসাবে কল করি বা উল্লেখ করি এখন বর্ণনার নিজেই অনেকগুলি অংশ রয়েছে এটির একটি শিরোনাম রয়েছে এর পটভূমি সংক্ষিপ্তসার বিশদ বিবরণ বিমূর্ত এবং অঙ্কনগুলিও বিশদ বিবরণের অংশ হয়ে যায় সুতরাং এটি আমাদের জানায় যে বর্ণনাটিতে বিভিন্ন অংশ রয়েছে শিরোনামে একটি বিধিবদ্ধ প্রয়োজনীয়তা রয়েছে পটভূমি এবং সংক্ষিপ্তসারগুলি এমন প্রয়োজনীয়তা যা বর্ণনামূলক অংশের অংশ হিসাবে বিবেচিত হয় যেখানে আমরা এখন আমাদের দৃষ্টি আকর্ষণ করব কার কাছে পেটেন্ট ঠিকানা পেটেন্টটি বিভিন্ন লোককে সম্বোধন করা হয় 2007 সালে আমি যখন আমার প্রথম বইটি লিখেছিলাম তখন আমি এটি উল্লেখ করেছি দক্ষ ব্যক্তিদের যাদের আমরা সেই ব্যক্তিকে শিল্পকলায় দক্ষ বলে থাকি এবং যদি মামলাটির ক্লেম গুলি আইনগতভাবে প্রশিক্ষিত ব্যক্তি পরীক্ষক এবং বিচারকদের একটি দল দ্বারা ব্যাখ্যা করা এবং এটি নির্মাণ করা যেতে পারে এখন আপনি দেখতে পাচ্ছেন যে পেটেন্টের স্পেসিফিকেশনগুলি একটি সংখ্যক লোককে সম্বোধন করা হয়নি এবং আপনি এই গোষ্ঠীতে আরও অনেকগুলি যুক্ত করতে পারেন আপনার সাথে অ্যাঞ্জেল বিনিয়োগকারীরা থাকতে পারেন যারা প্রারম্ভকালে পেটেন্ট রয়েছে তা দেখতে আগ্রহী আপনি পরামর্শদাতাদের যুক্ত করতে পারেন যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মান শ্লোক আপনার আর্থিক লোকেরা অগ্রসর হওয়ার আগে বা সংস্থায় কোনও ধরণের বিনিয়োগ করার আগে কোনও বিশেষ ইন্টেলেকচুয়াল প্রপার্টি গজ করতে চান সুতরাং আপনার কাছে এমন অনেক লোক থাকতে পারে যারা পেটেন্টের নির্দিষ্টকরণে আগ্রহী হতে পারেন তবে প্রযুক্তিগতভাবে পেটেন্টের স্পেসিফিকেশনটি শিল্পের দক্ষ ব্যক্তিকে সম্বোধন করা হয় যার অনুমাননির্ভর রচনা কারণ সময়ে শিল্পে দক্ষ একজন ব্যক্তি হতে পারে একদল লোক এটি বিভিন্ন অংশে কাজ করা লোকদের একটি গ্রুপও হতে পারে এটি এমন একটি গ্রুপের লোক হতে পারে যাদের বিভিন্ন দক্ষতা রয়েছে যা কেবলমাত্র পেটেন্টের স্পেসিফিকেশন ব্যাখ্যা করার উদ্দেশ্যে একত্রিত করা হয় সুতরাং এটি একটি অনুমানমূলক নির্মাণ কারণ আবিষ্কারটি যদি তিনটি ক্ষেত্র থেকে প্রযুক্তির সংমিশ্রণ করে তবে আপনাকে অনুমানের সাথে একত্রিত করতে হবে এটি হল আপনি আসলে এমন একদল লোককে একত্রিত করবেন না যারা প্রযুক্তির তিনটি ক্ষেত্র থেকে দক্ষতা অর্জন করব সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই পেটেন্টটি নির্মিত হয় এখন আপনার কাছে যা আছে তা পেটেন্ট যা মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসের সামনে দায়ের করা হয় আমরা এটি উদাহরণ হিসাবে ব্যবহার করছি কারণ এগুলি প্রকাশিত পেটেন্ট অ্যাপ্লিকেশন এবং উদাহরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস প্রকাশিত পেটেন্টগুলি অনেক বেশি বর্ণনামূলক এবং স্পেসিফিকেশনের বিভিন্ন অংশ বোঝা সহজ এটি অনুসরণ করে আমরা আপনাকে একটি ভারতীয় অ্যাপ্লিকেশনও দেখানো হবে যাতে আপনি এটি বুঝতে পেরেছেন যে এটি বড় এবং একইরকম তবে মার্কিন পেটেন্ট অফিস যে পেটেন্ট স্পেসিফিকেশনটি সম্পন্ন করছে সেটি বোঝা আরও সহজ এবং এটিতে সমস্ত বিবরণ রয়েছে স্থান সুতরাং আপনি মার্কিন যুক্তরাষ্ট্র 1912 এর পরে এই সংখ্যাগুলি দেখতে পাবেন তারপরে ব্রাকেট এর মধ্যে রয়েছে 1043 টি সমস্ত 54 76 এখন এটি সর্বজনীন কোড যা পেটেন্ট অনুমোদিত যে অফিসে নির্বিশেষে পেটেন্ট অফিসাররা ব্যবহার করেন সুতরাং কোড 76 উদ্ভাবকের নামের জন্য হবে 22 কোডটি যে তারিখে ফাইল করা হয়েছে তার জন্য হবে তারপরে কোড 57 বিমূর্তের জন্য হবে এই কোডগুলির সুবিধা হল পেটেণ্টটি কোন ভাষায় লেখা হোক না কেন এখন একটি জাপানি পেটেন্ট জাপানি ভাষায় লেখা হবে সুতরাং চীনা ভাষায় চীনা পেটেন্টের জন্য ইউরোপীয় পেটেন্টগুলি ফ্রেঞ্চ ভাষায় থাকতে পারে এটি ইংরেজিতেও হতে পারে সুতরাং আপনি দেখতে পেয়েছেন যে পেটেন্টগুলি বিভিন্ন ভাষায় লিখিত রয়েছে এই সর্বজনীন উক্তিগুলি আমাদের নথিগুলি বিদেশী ভাষায় হলেও কমপক্ষে কী আছে তা বোঝার জন্য আমাদের এই নথিগুলি নেভিগেট করতে সহায়তা করে আমি সংখ্যার প্রকাশনার ক্ষেত্রে যদি বোঝাতে চাইছি 43 তারিখ আপনি দ্রুত কোডটি দেখতে পাবেন এবং আপনি জানতে পারবেন যে এটি প্রকাশের তারিখ সুতরাং সার্বজনীন কোডগুলি বিভিন্ন পেটেন্ট অফিসারদের দ্বারা পৃথক স্পেসিফিকেশনে ব্যবহৃত হয় তবে কোডগুলি সংখ্যাটি একই থাকে এখন এবং এটিই গ্রন্থ সংক্রান্ত বিবরণ হিসাবে পরিচিত গ্রন্থাগারিক বিবরণ আপনাকে পেটেন্ট সম্পর্কে বাইবেলোগ্রাফিক বিবরণগুলি সম্পর্কে বিশদ দেবে উদ্ভাবকদের নাম আবেদনের নম্বর যে তারিখে এটি দায়ের করা হয়েছিল শ্রেণিবিন্যাস শিরোনাম পেটেন্ট অফিস যেখানে এটি দায়ের করা হয়েছে আপনি একটি বারকোডও দেখতে পাবেন যা প্রশাসনিক উদ্দেশ্যে মার্কিন অফিস একটি বারকোডও দিয়েছে এখন আপনি বিমূর্তটিকেও বিমূর্ত দেখতে পেয়েছেন যেহেতু আমরা সবেমাত্র ফর্ম 2 তে দেখেছি ভারতীয় ফর্ম 2 তে স্বাক্ষর এবং তারিখের পরে আসে এটি পরে আসে তবে এখানে এটি অন্যভাবে উপস্থাপিত হয় বিমূর্তটি সামনে উপস্থাপন করা হয় এখন বিমূর্তটি সংশোধন মার্কআপ সহ একটি সংমিশ্রণ বিটকে বর্ণনা করে যা কোনও ব্যবহারকারীকে একটি ডিভাইসে লেখার পাত্র এবং একটি সংশোধন পদ্ধতি সরবরাহ করে এবং এটি বিমূর্তটি কী তা আরও বর্ণনা করে এখন আমরা যে বিমূর্তটি দেখেছিলাম তার একটি নির্দিষ্ট ফাংশন রয়েছে আমরা দেখেছি যে বিধি 13 এ আমরা নিয়ম 13 ক এবং খ বিমূর্তের কাজগুলি কী এখন সারা বিশ্বে বিমূর্তভাবে অনুরূপ ফাংশন সম্পাদন করে তারা আবিষ্কারটিকে বর্ণনা করে এবং এটি একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্তসার এবং এটি আবিষ্কার করে এমন প্রযুক্তিগত ক্ষেত্রটি নির্দেশ করে এটি আবিষ্কারের প্রযুক্তিগত অগ্রগতির মূল ব্যবহার বর্ণনা করে এবং যদি এটি কোনও রাসায়নিক পদার্থ হয় তবে এটি এছাড়াও একটি রাসায়নিক সূত্র থাকতে পারে সুতরাং এটি বিমূর্ত এখন আসুন দেখি পেটেন্টের স্পেসিফিকেশনে আর কী রয়েছে বেশিরভাগ যান্ত্রিক ডিভাইসের জন্য আপনি এখন অঙ্কনগুলি দেখতে পাবেন এখানে একটি অঙ্কন এখন অঙ্কনটি প্রথমে চিত্রিত হবে এটি আরও অঙ্কন চিত্র 1 এবং আপনি দেখতে পাবেন যে একটি চিত্র 2 রয়েছে এবং সমস্ত অঙ্কন ক্রস রেফারেন্স করা হবে এখন আমরা পেটেন্ট নিজেই আসি এখন লিখিত অংশে আপনি দেখতে পাবেন যে এখানে একটি শিরোনাম সংমিশ্রণ পেন প্রস্থ সংশোধন মার্কার রয়েছে এখন আপনি এই নম্বরটি US 20120093562A1 নোট করতে পারেন এবং আপনি গুগল wwwgooglecompatents এ অনুসন্ধান করতে পারেন যা গুগলের সরবরাহিত পেটেন্ট ডাটাবেস অনুসন্ধান বা আপনি মার্কিন পেটেন্ট অফিস ওয়েবসাইটে যেতে পারেন এবং আপনি এই নম্বরগুলি সন্ধান করতে পারেন এবং নম্বরগুলি এই নথিগুলি ছুঁড়ে ফেলবে সুতরাং আপনি যদি অন্য কোনও পেটেন্ট অনুসন্ধান করতে চান তবে আপনি wwwgooglecompatents এ যেতে পারেন এবং আবিষ্কারের শিরোনাম বা আপনার ক্লেম থাকলে লিখতে পারেন তবে আপনি ক্লেম টি লিখতে পারেন একটি অগ্রণী আছে অনুসন্ধান বৈশিষ্ট্য সুতরাং এটি ফেলে দেবে এটি আপনাকে এই দস্তাবেজগুলি দেবে সুতরাং এখন আপনি এখানে সংশোধন মার্কার সহ একটি শিরোনাম সমন্বয় কল সুতরাং আপনি যদি স্পেসিফিকেশন দুটি অংশে শ্রেণিবদ্ধ করতে হয় আপনি কেবল স্পেসিফিকেশন দুটি অংশ নিয়ে গঠিত বলতে হবে বর্ণনামূলক অংশ এবং ক্লেম সুতরাং বর্ণনামূলক অংশটির বিভিন্ন সাবহেডিং রয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে পেটেন্ট স্পেসিফিকেশন শিরোনাম দিয়ে শুরু হবে তারা একটি বিমূর্ত হবে তারা বর্ণনামূলক অংশ হবে তারপরে তারা বলেছে যে ক্লেম থাকবে এবং তারপরে তারা স্বাক্ষর হবেন যার অর্থ আমরা ফর্ম 2 এ দেখেছি এখন আবিষ্কারের পটভূমি আবিষ্কারের ক্ষেত্র দিয়ে শুরু হতে পারে আবিষ্কারের ক্ষেত্রটি আপনাকে আবিষ্কার করবে প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রের সাথে সম্পর্কিত তারপরে এটি সম্পর্কিত শিরোনামের নামক একটি শিরোনামও থাকতে পারে কারণ আবিষ্কারগুলি কখনও বিমূর্তে তৈরি হয় না আবিষ্কারের জন্য সর্বদা একটি পূর্ব জ্ঞান বা একটি পূর্ব শিল্প বা প্রাসঙ্গিক শিল্প থাকে তারা পূর্বের শিল্পের বর্ণনা হতে পারে পূর্বের শিল্পের বিবরণটি সাধারণ বিবৃতি হতে পারে যেমন আপনি এখানে পেতে পারেন বা এটি পূর্ববর্তী পেটেন্টের উল্লেখ বা পেটেন্ট নম্বর উল্লেখ বা বৈজ্ঞানিক নিবন্ধ বা গবেষণা প্রকাশের মতো নির্দিষ্ট বিবৃতি হতে পারে সুতরাং সম্পর্কিত শিল্পের বিবরণ রেফারেন্সের মাধ্যমে হতে পারে বা এটি এখানে সাধারণভাবে বর্ণনা করা যেতে পারে সুতরাং আপনি প্রদত্ত কিছু পটভূমি খুঁজে পান আপনার আবিষ্কারের সংক্ষিপ্তসার রয়েছে সুতরাং প্যারা 7 পর্যন্ত যা বর্ণিত হয়েছিল তা ছিল এবং আপনি এখানে US পেটেন্ট নম্বর দেখতে পাচ্ছেন 635943 So সুতরাং এটি পূর্ববর্তী বিদ্যমান আবিষ্কারের বিবরণ যাকে আমরা একটি পূর্ব শিল্প বলি সুতরাং পূর্বের শিল্পের রেফারেন্সগুলি হতে পারে আপনি এখানে পেটেন্ট সংখ্যার আরও একটি বিবরণ পাবেন 4600327 আবার এটির সাথে সম্পর্কিত একটি বিদ্যমান আবিষ্কার সুতরাং নির্দিষ্ট রেফারেন্স ছাড়াই আপনার পূর্বের শিল্পের একটি বিস্তৃত বিবরণ থাকতে পারে বা আপনার এখানে পূর্বের শিল্পের নির্দিষ্ট উল্লেখ থাকতে পারে যা ইতিমধ্যে পেটেন্ট করা হয়েছে যা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন প্যারা 7 পূর্বের শিল্পের রাজ্যের সাথে সমাপ্ত হবে এই আবিষ্কারটি কার্যকর হওয়ার আগে যা বিদ্যমান ছিল এখন আবিষ্কারের সংক্ষিপ্তসারটি আমরা বর্তমান আবিষ্কারের সাথে কলমের সাথে সম্পর্কিত আবিষ্কার সম্পর্কে কথা বলব এখন এটি বিভিন্ন অবজেক্টের বর্ণনা দেবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটি বর্তমান উদ্ভাবনের একটি বস্তু এবং অন্য একটি বস্তু এবং পূর্ববর্তী শিল্পের অন্তর্নিহিত এই সুবিধাটি পূর্ববর্তীকে বিবেচনা করে সুতরাং পূর্বের শিল্পটি আমরা পূর্বের শিল্পকে কিছু অসুবিধাগুলি বুঝতে পারি এবং আমরা বুঝতে পারি যে এই আবিষ্কারটি সেই অসুবিধাগুলি অতিক্রম করেছে সুতরাং আবিষ্কারের সংক্ষিপ্তসারটির উদ্দেশ্য এবং সমস্যাটি সমাধান করা হয়েছিল সমস্যাটি যেমন পূর্বের শিল্পে সমস্যার সমাধান হয়েছিলe এখন চিত্রটির সংক্ষিপ্তসার অনুসরণ করে অঙ্কনের একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এখন আপনি একটি চিত্র 1 এবং 2 দেখেছেন চিত্র 1 ব্যাখ্যা করা হয়েছে এখানে চিত্র 2 এখানে ব্যাখ্যা করা হয়েছে এটি অঙ্কনের একটি বর্ণনা কথায় কথায় এগুলি সমস্ত দৃষ্টিভঙ্গি দর্শন সুতরাং দৃষ্টিভঙ্গি দর্শন অঙ্কন সেখানে ক্রস বিভাগ দেখুন অঙ্কন স্প্লিট ভিউ অঙ্কন আপ আপ পেটেন্টের সাথে বিভিন্ন ধরণের অঙ্কন হতে পারে এখানে আপনার কাছে দৃষ্টিকোণ ভিউ অঙ্কন রয়েছে এখন অঙ্কনের বর্ণনা অনুসরণ করে পরবর্তী শিরোনামে অঙ্কনের বিশদ বিবরণ হবে এখন বিশদ বিবরণে আপনি আসলে কীভাবে ডিভাইসটি তৈরি করা হয় অংশগুলি কী কী অংশগুলি একে অপরের সাথে কীভাবে কাজ করে তা বলবেন এটি বিস্তারিত বিবরণ এখন বিশদ বিবরণে আপনি এই সংখ্যাটি সংশোধনকারী চিহ্নিত করতে যাচ্ছেন ব্রাকেট এ কারেকশন মার্ক 100 টুবুলার বডি 102 এখন অঙ্কনটিতে সেগুলি বর্ণিত নয় আমি বোঝাতে চাইছি পেটেন্ট আইনে প্রয়োজনীয় একটি অঙ্কনগুলিতে সেগুলি ব্যাখ্যা করা হয়নি অঙ্কনটিতে আপনার লিখিত বিবৃতি বা লিখিত বিবরণ থাকতে পারে না অঙ্কনটি কেবলমাত্র নম্বর হতে পারে যদি না এটি প্রবাহের চিত্র হয় যদি এটি একটি ফ্লো ডায়াগ্রাম হয় এবং আমরা দেখেছি যে বিধি 13 এ কেবলমাত্র যেখানে অঙ্কনের মধ্যে আপনার শব্দ থাকতে পারে সেখানেই একটি প্রবাহ চিত্রের ক্ষেত্রে হয় তা ছাড়া অন্য আঁকাগুলিতে কেবল সংখ্যা থাকবে সুতরাং কারণ এই সংখ্যাগুলি রয়েছে তারপরে আপনার আঁকাগুলির একটি বিশদ বিবরণ আছে অঙ্কনগুলি আসলে আমরা কেবল এখানে যা দেখেছি সেগুলি উল্লেখ করুন সুতরাং এগুলি সমস্ত ক্রস রেফারেন্স টিউবুলার বডিটি হল 102 যেখানেই টিউবুলার বডি বার বার করা হচ্ছে আপনি সংখ্যাটি পুনরাবৃত্তি করুন কার্ট্রিজে 104 কলমের ডগা 114 এবং আরও সুতরাং এটি ঠিক কীভাবে হয় আপনি যখন এই সংখ্যাগুলি দেখেন আপনি জানেন যে আপনি অঙ্কনটির দিকে ফিরে তাকাতে পারেন এবং চিহ্নিত অঙ্কনের কোন অংশটি এখানে বর্ণিত হয়েছে তা বুঝতে পারবেন সুতরাং টিউবুলার বডিটি 102 তাই আরও অনেকগুলি আপনি এটি বুঝতে পারবেন এখন অঙ্কনের এই বিবরণটি কারণ এটি একটি যান্ত্রিক আবিষ্কার কোনও চিত্রের প্রয়োজন নেই কারণ অঙ্কনের বর্ণনা নিজেই এটি বর্ণনা করে অন্যদিকে রাসায়নিক পদার্থের প্রস্তুতির জন্য আপনি উদাহরণ বা উদাহরণ 1 2 পাবেন এটি কীভাবে প্রস্তুত করা হয় বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে এটি প্রস্তুত করা যেতে পারে এবং যদি কোনও নির্দিষ্ট পদ্ধতিতে কোনও অসুবিধা থাকে তবে সুবিধাটি বর্ণনা করা হয় সুতরাং চিত্র এবং উদাহরণগুলি সাধারণত সেখানে থাকে যেখানে কোনও কিছু প্রস্তুত করার সাথে জড়িত একটি পদ্ধতি রয়েছে কোনও রাসায়নিক পদার্থ বলুন এই ক্ষেত্রে আপনি এটি খুঁজে পাবেন না কারণ এটি কেবল একটি যান্ত্রিক আবিষ্কার এবং বর্ণনামূলক অংশ এটি বর্ণনা করেছে এবং অবশেষে আপনার ক্লেম আছে US পেটেন্টে ক্লেম টি যা ক্লেম করা হয় তা দিয়ে বিবৃতি দিয়ে শুরু হয় ভারতে আমি ক্লেম করি বা আমরা ক্লেম করি সংশোধন চিহ্নিতকারী সমন্বিত কলমের ক্লেম কী এখন কোলন সমন্বিত যদি আপনি দেখতে পান যে এখন কোলন সমন্বিত করে আপনাকে একটি বাক্যকে বিভিন্ন উপাদানগুলিতে বিভক্ত করতে দেয় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ক্রস রয়েছে সেমিকোলন দিয়ে শেষ হয় এবং অবশেষে আপনার কাছে রয়েছে এবং আপনার কাছে রয়েছে পুরো স্টপ দিয়ে ক্লজ শেষ হচ্ছে সুতরাং কনভেনশন দ্বারা যতই জটিল হোক না কেন আবিষ্কারের ক্লেম গুলি একটি বাক্যে লেখা হয় এটি একটি সম্মেলন এটি সারা বিশ্ব জুড়ে অনুসরণ করা হয় সুতরাং কনভেনশন দ্বারা ক্লেম গুলি একটি বাক্যে লেখা হয় কখনও কখনও যদি আবিষ্কারটির একাধিক অংশ থাকে এবং অংশগুলি একটি বিশেষ উপায়ে একে অপরের সাথে যোগাযোগ করে লোকেরা এটি বুঝতে সময় নেয় সুতরাং এই কারণেই আপনি দেখতে পাবেন যে কলোন এবং সেমিকোলনগুলি বিভিন্ন ক্লজ রয়েছে তা দেখানোর জন্য ব্যবহৃত হয় এখন আসুন এটি একটি US অ্যাপ্লিকেশন এবং আমরা US অ্যাপ্লিকেশনটির কাঠামোটি দেখেছি এখন একটি ভারতীয় অ্যাপ্লিকেশন তাকান এখন 2 ফর্মটি এইভাবে দেখায় এখন এটি এমন একটি অ্যাপ্লিকেশন যা সংশোধন করা হয়েছিল বা কোনও নির্দিষ্ট তারিখে ফর্মটি অস্থায়ী সম্পূর্ণ যা আপনি কে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আপনি অন্যটিকে বন্ধ করবেন এবং একটি শিরোনাম আছে শিরোনাম সংশোধন করা হয়েছিল সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি বন্ধ হয়ে গেছে এবং এটি আবার লেখা হয়েছিল এবং আবেদনকারীদের নাম এখানে এখন আমরা এটি উদাহরণ হিসাবে ব্যবহার করছি কারণ এই পেটেন্টটির ফলাফল বাজাজ টিভিএসে হয়েছিল বিরোধটি এখন মাদ্রাজের হাইকোর্টের সামনে মুলতুবি রয়েছে সুতরাং এটি বর্ণনার সাথে শুরু হয় আপনি US পেটেন্ট অ্যাপ্লিকেশনটিতে যে শিরোনাম খুঁজে পেয়েছেন তা খুঁজে পাবেন না এটি আবিষ্কারটি সম্পর্কিত মাত্র শুরু হয় তবে আমরা এটি আবিষ্কারের ক্ষেত্রটি বুঝতে পারি আমরা এটি বুঝতে পারি এটি একটি নির্দিষ্ট ক্রমে একটি ক্রম হতে পারে যদিও সাব শিরোনামগুলি এখানে নেই এখন এটি কেবল এটি আবিষ্কার করে যে এটি কীভাবে কাজ করে আবিষ্কারটি বর্ণনা করে একটি US পেটেন্টের একটি ক্রস রেফারেন্স রয়েছে আপনি দেখতে পারেন 4545322 এবং আপনার এখানে পরিসংখ্যান রয়েছে আমরা অঙ্কন চিত্র 1 এর সংক্ষিপ্ত বিবরণটি যা দেখেছি তা চিত্র 2 দেখায় এবং অঙ্কনের একটি বিশদ বিবরণ রয়েছে সুতরাং আপনি পারানথেসিস গুলিতে যা দেখতে পাচ্ছেন ব্রাকেটস গুলিতে সেই অংশগুলি রয়েছে যা আমাদের এখানে আঁকার কোনও আলাদা নথিতে নেই সুতরাং স্পার্ক প্লাগগুলি যে অংশগুলি 21 এবং 22 নম্বর হাতা হল 23 নম্বর অনুরূপ সুতরাং আমি ঠিক এখন আপনি একটি ছবি পাবেন US অ্যাপ্লিকেশনটিতে আপনি যা দেখেছিলেন যার নির্দিষ্ট সাবহেডিং রয়েছে যদিও ভারতীয় অ্যাপ্লিকেশনটিতে সেই সাবহেডিং নেই তবুও তারা এখনও একই স্ক্রিম স্কিম অনুসরণ করে সুতরাং চিত্র 1 রেফারেন্স সুতরাং এটি অঙ্কনের বিস্তারিত বিবরণ এবং এটি একই পদ্ধতিতে অনুরূপ ফ্যাশনে করা হয় এটি একটি সর্বজনীন দলিল সুতরাং আপনি পেটেন্ট অফিস ওয়েবসাইটে যেতে পারেন এবং এটি পড়তে আগ্রহী হলে আপনি এটি ডাউনলোড করতে পারেন এবং তারপরে আপনার কিছু ফলাফল রয়েছে পরীক্ষার ফলাফল যা তারা ট্যাবুলেট করেছেন আপনার ক্লেম গুলি শেষ পর্যন্ত রয়েছে আমরা ক্লেম করি এটি আমরা ক্লেম টি করার ভারতীয় পদ্ধতি এবং ক্লেম সংখ্যা 1 ভারতে আপনাকে ক্লেম এর মধ্যে অংশগুলির সংখ্যাও উল্লেখ করতে হবে সুতরাং স্পার্ক প্লাগগুলি নম্বর উল্লেখ করতে হবে সুতরাং ক্লেম 1 এখন ক্লেম 2 একটি নির্ভরশীল ক্লেম হিসাবে ক্লেম করা হয়েছে ক্লেম হিসাবে ক্লেম করা হয়েছে 1 সুতরাং এটি 1 টি ক্লেম করতে ফিরে প্রত্যাখ্যান করে ক্লেম 3 আবার নির্ভরশীল ক্লেম 4 আবার নির্ভরশীল ক্লেম 5 আবার নির্ভরশীল কারণ এটি পূর্বের যে কোনও ক্লেম তে দাবী হিসাবে একটি উন্নত ইন্টারনাল কবসন ইঞ্জিন বলে সুতরাং 1 থেকে 5 এটি আবার নির্ভরশীল 6 ক্লেম টিকে একটি স্বাধীন ক্লেম হিসাবে ক্লেম করুন ক্লেম 7 হল আমরা ওমনিবাস ক্লেম বলি এটি এমন একটি প্রস্তাব ছিল যে আগে ওমনিবাস ক্লেম মঞ্জুর করা হয়েছিল কিন্তু এখন নেই পেটেন্ট অফিসের ম্যানুয়ালটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওমনিবাসের ক্লেম গুলি আর মঞ্জুর করা হয়নি যেখানে তারা এখানে বর্ণিত হিসাবে উল্লেখযোগ্যভাবে বলেছে এবং চিত্রকর হিসাবে তখন অঙ্কনগুলি নির্দিষ্টকরণটি মেনে চলছে এটি একটি সর্বজনীন এটি কেবল পুনরাবৃত্তি করছে যা ইতিমধ্যে নির্দিষ্টকরণের মধ্যে আবৃত রয়েছে সুতরাং আপনার এজেন্টের স্বাক্ষর রয়েছে যদি উদ্ভাবক তার নিজের নামে ফাইল করে থাকে তবে এটি আবিষ্কারকের নাম হবে সুতরাং এবং স্বাক্ষর এবং তারিখ যা আবার 2 গঠন করে উল্লেখ করেছে যে এটি তারিখ এবং স্বাক্ষরের সাথে শেষ হবে